আগের পাঠক্রমে আমরা একটি সীমিত দৈর্ঘ্যের রৈখিক আধানের ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব গণনা করে তার পর L অসীম হলে কি হয় তা দেখেছি এই পাঠক্রমে আমরা একটি r ব্যসার্ধের বলয় নেব ও z দুরত্বে তার অক্ষ বরাবর বিভব গণনা করব বিভব গণনা তুলনামূলক ভাবে আগের পাঠক্রমে করা তড়িৎ ক্ষেত্রের গণনার থেকে সহজ কারণ z এ V গণনা করতে আমায় সুধু এটুকুই করতে হবে যে বলয়ের ওপর একটি ছোট আধান অংশ d q নেব তাকে ভাগ দেব 4 পাই এপসাইলন 0 গুন দূরত্ব দিয়ে ও সবটার ওপর ইন্টিগ্রেশান করব বিশেষ করে এই ক্ষেত্রে হিসেব টা খুব সরল হয়ে যায় কারণ আমাদের নেওয়া বলয়ের প্রত্যেক আধান অংশের দূরত্ব অক্ষের ওপর নির্দিষ্ট বিন্দু অবধি সমান হয় আর সেই দূরত্ব হল z স্কয়ার যোগ r স্কয়ার এর স্কয়ার রুট যেখানে r হল বলয়ের ব্যসার্ধ তাহলে আমরা পাই d q বাই 4 পাই এপসাইলন 0 গুন z স্কয়ার যোগ r স্কয়ার এর স্কয়ার রুট এই ইন্টিগ্রেশান টি কিন্তু z ও r এর ওপর নির্ভর করেনা শুধু মাত্র d q এর ওপর নির্ভর করে অর্থাৎ আমরা লিখতে পারি 1বাই 4 পাই এপসাইলন 0 Q যেখানে Q হল বলয় টির মোট আধান ভাগ z স্কয়ার যোগ r স্কয়ার এর স্কয়ার রুট এতটাই সহজ তোমাদের আমি একটি প্রশ্নের সমাধান করতে দেব যেখানে তোমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করবে z অক্ষ বরাবর z দুরত্বে এই বিভবের গ্র্যাডিয়েন্ট গননা করে এই z দিকে বা গ্র্যাডিয়েন্ট এর z কম্পোনেন্ট গণনা করে এটি ব্যবহার করে এবার আমি একটি আধান শেল এর বিভব গণনা করব এই হল R ব্যসার্ধের একটি শেল যে সিগমা প্রতি ক্ষেত্রফল আধান বহন করে হতে পারে তোমরা এর উত্তর আগে থেকেই জানো এটি তোমাদের এই ধরনের গণনা করার অভ্যেস তৈরি করবে বা বিভব গণনার জন্য দরকারি ইন্টিগ্রেশান করার অভ্যেস তৈরি করবে সুবিধের জন্য আমি z অক্ষ বরাবর বিভব গণনা করব যদিও স্ফেরিকাল সিমেট্রির জন্য বিভবের মান সমদূরত্বে সর্বত্র সমান হবে পরে আমি z কে কোন ছোট r দিয়ে বদলে দিতে পারি যেখানে r কেন্দ্র থেকে দূরত্ব বোঝাবে তাহলে এই হল ব্যসার্ধ R আর আমি বিভব নির্ণয় করছি কেন্দ্র থেকে z দুরত্বে আমি স্ফেরিকাল পোলার কোঅরডিনেট ব্যবহার করব আমি যদি এখানে একটি সরু বলয় নিই যে থিটা কোণে অবস্থিত আমরা আগেই নির্ণয় করেছি যে 1বাই 4 পাই এপসাইলন 0 গুন বলয় থেকে দূরত্ব বলয়ের পরিধি থেকে দূরত্ব হবে z বিয়োগ এই দূরত্ব যা হল z বিয়োগ R কোসাইন থিটা স্কয়ার যোগ R স্কয়ার সাইন স্কয়ার থিটা স্কয়ার এই পুরো টির পাওয়ার 1 বাই 2 যার মান হবে 1বাই 4 পাই এপসাইলন 0 এর আধান কত আধান হল সিগমা গুন d s অর্থাৎ বলয় টির ক্ষেত্রফল একে ভাগ করব z স্কয়ার যোগ R স্কয়ার বিয়োগ 2 z R কস থিটা যা আমরা গণনা করে নিতে পারি

আগের পাঠক্রম থেকে মনে করো d s হল R স্কয়ার d কোসাইন থিটা d ফাই তাই আমি লিখতে পারি এই বিভব d V সমান 1বাই 4 পাই এপসাইলন 0 এখানে বলে রাখি এই d v কে কিন্তু ভলিউম ইন্টিগ্রাল এর সাথে গুলিয়ে ফেলো নাএটা হল বিভব সমান R স্কয়ার d কোসাইন থিটা d ফাই বাই z স্কয়ার যোগ R স্কয়ার বিয়োগ 2 z R কস থিটা এখানে একটি বিষয়ে সতর্ক করে দিতে চাই

সতর্কতার বিষয় হল আমি এখানে d ফাই লিখেছি কিন্তু বলয়ের আধানের জন্য আমি লিখেছি d q তাই আসলে আমার এই ফাই ইন্টিগ্রেশান টি আগেই করা উচিত ছিল কারণ এটি ইঙ্গিত করে মোট আধান আমি এটি আলাদা করে লিখেছি এটাই দেখাতে যে একে ইন্টিগ্রেট করা যায় যদিও এই ইন্টিগ্র্যান্ড এ ফাই নেই তাই আমি এটিকে কেটে ঠিক করে লিখে নিই তোমাদের বলে দিই এই d ফাই আমাদের দরকার নেই d ফাই ইন্টিগ্রেশান টি আগেই করা উচিত ছিল মোট আধান নির্ণয় করতে তাই বলয়ের মোট ক্ষেত্রফল আমি লিখে নিলাম 2 পাই R কোসাইন থিটা অতএব z দূরত্বে V অর্থাৎ z এ V হল 1 বাই 4 পাই এপসাইলন 0 সিগমা R স্কয়ার d কোসাইন থিটা গুণ 2 পাই বাই z স্কয়ার যোগ R স্কয়ার বিয়োগ 2 z R কস থিটার স্কয়ার রুট কোসাইন থিটা ইন্টিগ্রেট হয় মাইনাস 1 থেকে 1 তাহলে এই উত্তর এ 2 পাই কেটে গিয়ে আমায় দিচ্ছে 2 তাহলে থাকছে সিগমা R স্কয়ার বাই 2 এপসাইলন 0 মাইনাস 1 থেকে 1 ইন্টিগ্রেশান এই d কোসাইন থিটা কে আমি লিখতে পারি d x বাই z স্কয়ার যোগ R স্কয়ার বিয়োগ 2 z R x কস থিটার স্কয়ার রুট এই ইন্টিগ্রেশান টি করা খুব সহজ একে আমি লিখতে পারি সিগমা R স্কয়ার বাই 2 এপসাইলন 0 গুণ মাইনাস 1 বাই 2 z R গুণ 2 z স্কয়ার যোগ R স্কয়ার বিয়োগ 2 z R x এর স্কয়ার রুট মাইনাস 1 থেকে 1 এর মধ্যে এই 2 দুটি কেটে যাচ্ছে কেটে যাচ্ছে এই R দুটিও আর আমরা পেয়ে যাচ্ছি চুড়ান্ত রাশি সিগমা R বাই 2 এপসাইলন 0 z আর ভেতরে থাকছে z যোগ R মাইনাস মডিউলাস z মাইনাস R এটি একটি ধনাত্মক রাশি এটিই আমার উত্তর

তাহলে এবার আমাদের উত্তর টি দেখে নেওয়া যাক উত্তর হল V z সমান সিগমা R বাই 2 এপসাইলন 0 z গুণ z যোগ R মাইনাস z যোগ R এই z দুটি কেটে গিয়ে তোমরা পাবে 2 সিগমা R স্কয়ার বাই 2 এপসাইলন 0 z যাকে লেখা যায় 4 পাই R স্কয়ার সিগমা বাই 4 পাই এপসাইলন 0 z এবার আমি z এর পরিবর্তে R লিখব কারণ স্ফেরিকাল কোঅরডিনেটএ সেটা বিশেষ গুরুত্বপুর্ণ নয় তাই R এ V q বাই 4 পাই এপসাইলন 0 R ছাড়া কিছুই নয় কিন্তু অন্যদিকে গোলক টির ভেতরে এই শেল টির ভেতরে কি হবে আমাকে বলতে হবে z R এর থেকে কম তাই z এ V হয়ে যাবে সিগমা R বাই 2 এপসাইলন 0 z গুণ z যোগ R মাইনাস R যোগ z এখানে R কেটে গেল আমরা পেয়ে গেলাম সিগমা R বাই এপসাইলন 0 যা লেখা যায় 4 পাই R স্কয়ার সিগমা বাই 4 পাই এপসাইলন 0 R যা আসলে q বাই 4 পাই এপসাইলন 0 R অর্থাৎ ভেতরে V সর্বত্র সমান থাকে তাহলে V কেমন ভাবে পরিবর্তন হয় R নিয়ে V R ভেতরে সমান থাকে Q বাই 4 পাই এপসাইলন 0 R হিসেবে এটা আমার আরো মসৃণ করে আঁকা উচিত কারণ এটা এই রকম আর এই মান টি ধ্রুবক যা হল Q বাই 4 পাই এপসাইলন 0 R তাহলে তোমরা দেখলে ভেতরে বিভব ধ্রুবক হয় যার কারনে তার গ্র্যাডিয়েন্ট 0 হবে অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ভেতরে 0 হবে আর তারপর তা বাইরের দিকে 1 বাই r স্কয়ার হিসেবে পাল্টাবে